সুতরাং এই ধ্রুবক b এর মান নির্ধারণ করার জন্য আমি আমার গ্রীন এর ডিফারেন্সিয়াল সমীকরণের সংজ্ঞা নিতে চলেছি এবং একটি ইন্টিগ্রাল করব এবং ইন্টিগ্রাল কোন ধরনের হবে 1D 2D3D ছাত্র 2D 2D ইন্টিগ্রাল সঠিক অতএব এই ইন্টিগ্রাল হতে চলেছে S ds এর উপর কি ধরনের S হওয়া উচিত আমার সিঙ্গুলারিটি কোথায় আছে ছাত্র মূল বিন্দুতে তাহলে আমাকে মূলবিন্দু অন্তর্ভুক্ত করতে হবে সুতরাং সবচেয়ে সহজ প্রতিসম উপায় হল একটি বৃত্ত নেওয়া এপসাইলন ব্যাসার্ধের ঠিক আছে এপসাইলন হলো কোন ছোটসংখ্যা এবং এর চারিপাশে ইন্টিগ্রেট করতে হবে তাই আমি এই পৃষ্ঠ কে S অনন্ত বলবো না S অনন্ত না Sε যা আমি বলব একে অতএব এই ইন্টিগ্রাল গুলোর মান নির্ধারণ করতে কিছুটা যত্ন লাগবে তাই এই প্রথম পদটি আমি যখন ইন্টিগ্রেট করব আমি এই পদটিকে a বলবো দ্বিতীয় পদ আমি b বলব এবং তৃতীয় পদ যা এখানে আছে তাকে c বলব অতএব আমরা এক এক করে a b c দেখব এবং একটি হিসেব নিকেশ করব b পাওয়ার জন্য সুতরাং এটি হলো উপায় যা আমরা নেব এখন a প্রথম পদটার দিকে দেখা যাক তাই এটা যাচ্ছে এটা বলছে আমি কেবল একটি ইন্টিগ্রাল সংকেত লিখব যা ∫∇2Gds হোক এই ds কি পোলার স্থানাঙ্কতে ছাত্র rdr r dr dθ সঠিক সুতরাং এটি হলো r dr dθ কোন θ এর উপর কি নির্ভরশীলতা আছে ছাত্র না না সঠিক তাই dθ এর উপর ইন্টিগ্রাল আমরা একবারে 2π লিখতে পারি তাই আমি এটিকে 2π লিখব এবং ∫∇2G rdr এটি হল যা আমরা নির্ধারণ করব অতএব এটি একটি উপায় হতে পারে করার কিন্তু মুশকিল যেটা আমার এখনো আছে সেটা হল ∇2G এর উপস্থিতি আরেকটি উপায় যা আমরা করতে পারি তা হল যদি আমি এই পদটির দিকে তাকাই আমি কি তাহলে ∇2G কে একটি ভেক্টরের ডাইভারজেন্স হিসেবে লিখতে পারি একটি ভেক্টর ক্যালকুলাস এর নিয়মাবলী থেকে আসে যে ∇2G কে লেখা যেতে পারে ∇ · ∇ G হিসেবে তুমি কেবল শুধু অপারেটরগুলো লিখবে এবং ডট প্রডাক্ট নেবে এবং একদম এরকমভাবে তাই আমি এখন কি করবো যখন আমি ইন্টিগ্রাল নিচ্ছি ∇ · ∇ G এর ভেক্টর ক্যালকুলাসের কোন উপপাদ্য মাথায় আসে এটি হলো একটি বন্ধ আয়তনের মধ্যে ডাইভারজেন্স বা একটি 2D বন্ধ পৃষ্ঠের মধ্যে সুতরাং কোন উপপাদ্য ছাত্র ডাইভারজেন্স উপপাদ্য সঠিক সুতরাং ডাইভারজেন্স উপপাদ্য এই ডেল ডট কে বহির্মুখী ফ্লাক্স এ রূপান্তর করবে অতএব এটি একটি বহির্মুখী ফ্লাক্স হয়ে যাবে ∇G · dl ভেক্টরের ঠিক আছে অতএব একটি উপায় যা আমরা এখানে চেষ্টা করছি তা হল r এবং θ তে ভাগ করা এবং আরেকটি হল মূল বার করা এই উপায় একটু বেশি মনে হচ্ছে কারণ আমি ইন্টিগ্রাল ছোট করতে পেরেছি একেবারে এখানে কি ছাত্র একদম অতএব উদাহরণস্বরূপ হল সর্বদা বাইরের দিকে তাকানো তাই আমার হল এর সমান ∇G এর সংজ্ঞা কি পোলার স্থানাংকতে এটি ∇G খুব একটা কঠিন না পোলার স্থানাঙ্কতে প্রথম পদটি হলো ছাত্র ∂G∂r ∂G∂r বরাবর এবং ছাত্র 1 বিভক্ত r 1 বিভক্ত r ছাত্র ∂G∂r ∂G∂θ বরাবর সুতরাং তোমরা জানো হল এর কি সম্পর্ক আছে এর সাথে ছাত্র লম্ব লম্ব সঠিক এবং লম্ব নিজেদের মধ্যে অতএব এই ইন্টিগ্রাল থেকে খালি আমি একটাই পদ পাবো সেটা হল ছাত্র ∂G∂r ∂G∂r সঠিক অতএব এটা হতে চলেছে ইন্টিগ্রাল ∂G∂r এবং ওখানে আমাদের আর কি আছে সেটি হল এটি dl হবে এখন আমি ε 1 নেব যেখানে ε খুব ছোট এটি খুব ছোট হয়েও যাতে সিঙ্গুলারিটি অন্তর্ভুক্ত করা যায় তাই আমি খুব ছোট ε রাখবো অতএব আমাদের আরেকটি অনুমান হলো যে আমি তোমাকে বলবো যে আমি ব্যবহার করবো সুতরাং H0 এটি আমাদের ফাংশন যা আছে এখন সেখানে একটি এসিম্পটোটিক রূপ আছে যখন x খুব ছোট এবং সেটি এর ভিত্তির উপর নির্ভর করে যে আনুমানিকভাবে J0 হলো 1 যখন x একের থেকে অনেক অনেক ছোট এবং Y0 আনুমানিকভাবে 2π log আবার এগুলি হল খালি তথ্য যা আমি তোমাকে দিচ্ছি এগুলোর সাথে খুব ভালোভাবে নথিভুক্ত করা হয়েছে বিভিন্ন অংকের বইয়ে যা হলো বিশেষ ফাংশনের এসিম্পটোটিক রূপ সুতরাং এরপর আমরা কি করি আমি এই গঠন ব্যবহার করব যখন আমরা দেখতে পাবো Y0 দ্বিতীয়টা যা হলো এর সঠিক সিঙ্গুলারিটি এর আকার আছে যখন x 0 হতে চলে তখন লগ x এর কি হয় ছাত্র এটি বিয়োগ অনন্তের দিকে চলতে থাকে সুতরাং এটি সিঙ্গুলারিটিকে ভালোভাবে ধরতে পারে এবং J0 হলো একটি সসীম মান 1 ঠিক আছে অতএব এই দুই পদ থেকে আমরা যা পাই তা এখানে লেখা যাক সুতরাং ∂G∂r হলো যা আমাদের আছে তাই ∂∂r 1 2πlog dl আমাদের আছে আমি কেবল G এর এই গঠন পরিবর্তে বসিয়েছি অতএব প্রথম পদটি চলে যায় দ্বিতীয় পদ আমি কি পাবো হ্যাঁ তোমরা সঠিক একটি j থাকবে এখানে কারণ আমি H কে সংজ্ঞায়িত করেছি J jY হিসেবে অতএব প্রথম পদ চলে যায় যখন আমি ddr করি দ্বিতীয় পদ আমাকে কি দেবে log এর ডেরিভেটিভ কি r এর ভিত্তিতে ছাত্র k সঠিক তাই আমি 2jkπ 1kr ইন্টিগ্রেট পেতে চলেছি dl বরাবর এই ইন্টিগ্রাল কিসের উপর হতে চলেছে আমি এই ইন্টিগ্রাল করছি কেবলই পৃষ্ঠের উপর এই পৃষ্ঠের উপর r এর মান সমান থাকে মূলত এই রেখার উপর অতএব ইন্টিগ্রাল এর মান কি হবে ইন্টিগ্রাল dl আমাকে 2π দেবে ছাত্র r r এবং r সমান ε তাই আমি খালি লিখব 2jkπ গুণ 1kr গুণ 2πr নির্ণয় করা হচ্ছে r সমান ε এ আমার কাছে কি বাকি থাকলো k চলে গেল π চলে গেল r চলে গেল r খুব ছোট কিন্তু সসীম অতএব উপর নীচে আমি r বাদ দিয়ে দিতে পারি তাই আমার যা থাকলো তা হল ছাত্র 4j 4j এটা বোঝা গেছে তো তাই মনে রাখ আমি বলতে চেয়েছি ∂G∂r এর মান নির্ণয় করা হয়েছে সব বিন্দুতে বৃত্তাকার সীমানা বরাবর তার মধ্যে কোন পরিবর্তন নেই অতএব dl বরাবর এই ইন্টিগ্রাল 2πr হয়ে যায় r পাল্টাচ্ছে না যদি r পাল্টাতো তাহলে এটি আলাদা জিনিস এখানে r ধ্রুবক অতএব এটি অনেকটা ইন্টিগ্রাল এর মত dθ বরাবর তাই আমি 4j পদ পাই a এর মান হয় 4j তারপর আমি b পদ পেতে আসি এখন b পদ হল যেখানে আমি আমার r dr dθ এই আনুমানিক ব্যবহার করতে পারব ছাত্র স্যার সেখানে a থাকবে হ্যাঁ ছাত্র b ও সঠিক হ্যাঁ সেখানে a b থাকবে তুমি ঠিক ছাত্র হ্যাঁ G এর সব জায়গায় a b আছে তাই b এখানে চলে আসবে ছাত্র 4jb হ্যাঁ একদম খুব ভালো তাই এখানে a b আছে এবং a b এখানে আছে খুব ভালো অতএব এই b পদে আসা যাক তাই আমার k2∫G r dr dθ আছে এবং আমি এটাকে 2πk2∫G r dr হিসেবে লিখতে পারি ছাত্র স্যার হ্যাঁ ছাত্র না সেখানে ইন্টিগ্রাল dl বরাবর যা আমাকে 2πr দেবে ছাত্র এটি হলো যা দিয়ে আমরা মান নির্ণয় করা শুরু করেছিলাম তাই এখানে কোনো অতিরিক্ত 2π নেই 2π হিসেবে আমরা আগেই নিয়ে নিয়েছি অতএব তারপর আমি কি করি আমার একটি বিশেষ রূপ আছে G এর যা আমি এখানে বসাই তাই 2πk2 ইন্টিগ্রাল r এবং 1 j2π log এইবার আমি ভুলবো না b এবং dr হ্যাঁ এটি হলো আমার G b H হল J jY এবং Y হল এটা এখানে ছাত্র আমরা এটি আগে ব্যবহার করিনি আমরা এই পদ্ধতি অনুসরণ করিনি ছাত্র আমরা এই পদ্ধতি অনুসরণ করেছিলাম যখন আমরা ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করেছিলাম পাল্টানোর জন্য তাই এটি হলো 2π যা তোমরা অনুসরণ করছ এবং ওই পদ্ধতি ওখানে আমি ব্যবহার করিনি ওই পদ্ধতি আমি ব্যবহার করেছিলাম এই পদ b এর জন্য তাই এটি হলো পদ্ধতি যা এখানে ব্যবহার করেছি এবং এটিকে লেখা যাক এখানে এখন আমি যখন এই অভিব্যক্তির দিকে তাকাই চলো আমরা আগে সব ধ্রুবক গুলোকে বাইরে নিয়ে আসি তাই 2πk2b কে আমি বাইরে নিয়ে আসতে পারি এবং শেষ পর্যন্ত আমার একটি ইন্টিগ্রাল আছে rdr এর এবং তারপর আমার একটি ইন্টিগ্রাল আছে সুতরাং 0 থেকে ε এবং তারপর আমার একটি পদ থাকে যা হলো j2π r log dr এইগুলি দুটো পদ ঠিক আছে এখন এই গণিত না করে তোমরা দেখতে পারো প্রথম পদটির কি হতে চলেছে ইন্টিগ্রাল rdr আমাকে r22 দেবে যার মান নির্ণয় করা হয়েছে ε এবং 0 তে এবং আমি ε সীমা নিতে চলেছি যার প্রবণতা 0 অবধি যাওয়ার ঠিক আছে অতএব আমি ε সীমা নিচ্ছি প্রবণতা 0 অবধি যা হতে চলেছে অতএব এই প্রথম পদ যা এখানে আছে 0 অবধি যাচ্ছে যখন ε এর মান 0 হতে চলেছে তারপর অন্য পদ যা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে সেটি হল r log ইন্টিগ্রাল অতএব এই r log ইন্টিগ্রাল আমি কি করতে চলেছি আমি কেবল ইন্টিগ্রেট করতে পারি যদি আমি জানি কি করে ঠিক ভাবে ইন্টিগ্রেট করতে হয় প্রথম পদের লগ নিয়ে অংশে বিভক্ত ইন্টিগ্রেশন করে তাই যদি আমি কেবল এই পদের দিকে তাকাই নয়তো আমাকে এই ধ্রুবক গুলি বারবার লিখে যেতেই হবে তাই এই বর্গ বন্ধনী পদ আমি এখানে লিখছি অতএব এই প্রথম পদ গুণ ইন্টিগ্রাল দ্বিতীয় ফাংশানের তাই আমি এটিকে প্রথম ফাংশন হিসেবে গ্রহণ করছি এবং এটিকে দ্বিতীয় ফাংশন হিসেবে বিভক্ত ইন্টিগ্রেশন করার জন্য সুতরাং log গুণ দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন যা হলো r22 যার মান নির্ণয় করা হয়েছে 0 এবং ε এর মধ্যে বিয়োগ ইন্টিগ্রাল 0 থেকে ε ডেরিভেটিভ প্রথম ফাংশানের যা আমাকে দিতে চলেছে আমাকে কি দেবে ছাত্র 1 বিভক্ত 1 বিভক্ত ছাত্র 1r 1r সঠিক k কেটে যাবে গুণ r22 dr ঠিক আছে এখন এখানে কি হলো যা সমান চলো আমরা দ্বিতীয় পদের দিকে তাকাই দ্বিতীয় পদ বাদ দিতে চলেছে 1 r তাই আমার কাছে থাকবে r dr2 ইন্টিগ্রেট 0 থেকে ε এখন কি হবে এটির প্রবণতা আছে 0 অবধি যাওয়ার তাই আমার কাছে যা আছে তা হল r2log অতএব এটি হলো r2log পদ যার মান নির্ণয় করতে হবে 0 এবং ε এ এই ফাংশন কিভাবে নির্ণয় করব তোমার কি কিছু উপায় মনে পড়ছে এটি নির্ণয় করার r এর সীমা 0 অবধি যাচ্ছে ধরে ছাত্র L হসপিটাল Hopital's এর নিয়ম অতএব আমাকে আগে এটিকে 0 বিভক্ত 0 রুপে নিয়ে আনতে হবে যাতে আমি করতে পারি এবং পাই log1r2 অতএব হতে পারে 0 বিভক্ত 0 যার মানে অনন্ত বিভক্ত অনন্ত রূপ যেকোনো একটি উপায় যেটা ঠিক মনে হবে সুতরাং প্রত্যেকটি পদের ডেরিভেটিভ অতএব প্রথম পদটি হবে 1r দ্বিতীয় পদ যেটি হল নিচের পদ যা হবে ছাত্র r3 2r3 সমান r22 সুতরাং এর কি ছাত্র 0 0 এবং ε তে এটা হবে ε22 সুতরাং এর অবদান কি সামগ্রিকভাবে 0 সঠিক তাই এইসব পরিশ্রম আমাকে দিতে চলেছে একটি পদ b এবং এই পদ b সমান 0 ঠিক আছে তাই আমি যা বলতে চাইছি আমরা 12 শ্রেণীর অংকতে যা পড়েছিলাম এটা হল L হসপিটাল এর নিয়ম এবং ভগ্ন ইন্টিগ্রেশন করে পেয়েছি তাই এটা খুব একটা কঠিন না কিন্তু খালি খেয়াল করো কি হল আমাদের গ্রীন এর ফাংশন G আমরা শারীরিক ভাবে দেখেছি যে এর একটি সিঙ্গুলারিটি আছে 0 তে কারণ একটি বেসেল Y ফাংশন 0 এর দিকে যাচ্ছিল যদিও এই ফাংশন সিঙ্গুলার এর ইন্টিগ্রেশন কি হবে ছাত্র 0 এটা সসীম এবং এই ক্ষেত্রে এটি 0 সঠিক এটি একটি ডেল্টা ফাংশন এর মত ডেল্টা ফাংশন সিঙ্গুলারিটিতে অসংজ্ঞায়িত কিন্তু এর ইন্টিগ্রাল সসীম একই ধরনের জিনিস ওখানেও হয়েছিল তাই এরপর আমরা বাকি পদগুলি দেখব এবং সবগুলো একত্রিত করব